Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 04 লেকচার - 04 Basic Concepts of Testing Contd পরীক্ষার প্রাথমিক ধারণা Contd এই সেশানে স্বাগত এখন আসুন আমরা কয়েকটি প্রাথমিক ধারণাটি শুরু করি যা আমরা গত সেশনে আলোচনা করছিলাম তাহলে আমরা test case গুলি নিয়ে আলোচনা করছিলাম সফ্টওয়্যারটি একটি বিশাল সংখ্যক test case দিয়ে test করা হয় এবং test case গুলির এই সেটটিকে test suite বলা হয় প্রতিটি test case মূলত সফ্টওয়্যারটির কিছু কার্যকারিতাকে কার্যকর করে এবং এটি কার্যকারিতা কার্যকর করার সাথে সাথে এটি প্রোগ্রামের কিছু উপাদানগুলিকে কভার করে এটি প্রোগ্রামের কিছু উপাদানগুলিকে কার্যকর করে বা কভার করে প্রোগ্রামের উপাদানগুলি বিবৃতি বা conditional jumping বা কিছু jumping হতে পারে তবে তারপরে আমরা কয়েকটি test case দ্বারা প্রাপ্ত কভারেজটি পরিমাপ করি এবং required elementsগুলির প্রয়োজনীয় সংখ্যাটি আবৃত হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখি সুতরাং এগুলিকে coverage base testing বলা হয় যেখানে আমরা লক্ষিত উপাদানগুলি যাতে আচ্ছাদিত হয় তা নিশ্চিত করার চেষ্টা করি অন্যদিকে আমাদের কাছে কয়েকটি fault based testing ও রয়েছে যেখানে আমরা সত্যিকারের কভারেজকে লক্ষ্য করি না তবে এগুলি প্রকাশ করার চেষ্টা করে যে নির্দিষ্ট ধরণের বাগগুলি পরীক্ষা করা হয়েছে এবং তা সরানো হয়েছে কিনা এখন আসুন test data এবং test case গুলির মধ্যে পার্থক্য করি একটি test data বা data যা আমরা test র জন্য input করি কিন্তু সেই test র ক্ষেত্রে কেবল test input থাকে না যা test র data হয় তবে একটি test case ও সেই প্রোগ্রামের অবস্থা বোঝায় যেখানে আমরা data প্রয়োগ করি উদাহরণস্বরূপ আমরা হয়ত কিছু মেনু আইটেম বেছে নিয়েছি বা সিস্টেমে লগইন করতে পারি এবং এই জাতীয় তাই এটি সফ্টওয়্যারটির state এবং প্রত্যাশিত ফলাফলও সুতরাং একবার test case টি এই ভাবে নকশাকৃত এবং নথিভুক্ত করা হয়েছে যে আমরা লগ ইন হওয়া ইনপুটটি প্রয়োগ করব এমন কোন state এ কিছু মেনু আইটেম বেছে নিন এবং তারপরে আমরা test data ইনপুট করি এবং তারপরে ফলাফল কী হবে যাতে test র সময় পরীক্ষক কেবল এই পদ্ধতিটি সম্পাদন করতে এবং পরীক্ষা করতে পারেন সুতরাং আমরা বলতে পারি যে একটি test case ন্যুনতম একটি triplet Input test data S হল সফ্টওয়্যারটির অবস্থা যেখানে input প্রয়োগ করতে হয় এবং O প্রত্যাশিত output তবে আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আসুন আমরা অন্য একটি খুব প্রাথমিক ধারণাটি দেখি আমরা positive এবং negative দুরকম test case ই design করি Positive test case গুলি একটি বৈধ ইনপুট দেওয়াতেপ্রোগ্রামটি সন্তোষজনকভাবে কাজ করছে কিনা তারা তা যাচাই করেন তবে ব্যবহারকারী যদি এমন input দেয় যা আসলে দেওয়ার কথা নয় তখন কি হবে উদাহরণস্বরূপ আসুন আমরা বলি যে প্রোগ্রামার একটি অক্ষর টাইপ করেছিল যেখানে একটি নম্বর লিখতে হয় সুতরাং 23 এর পরিবর্তে তিনি কিছু লিখেছিলেন a b c সফ্টওয়্যারটি ক্র্যাশ করলে আমরা negative test case হিসাবে ডাকব একটি negative test case অবৈধ এবং অপ্রত্যাশিত ইনপুট দেওয়ার সময় সফ্টওয়্যারটি ভাল আচরণ করে কিনা তা পরিচালনা করে সুতরাং positive test র ক্ষেত্রে সফ্টওয়্যারগুলির কার্যকারিতা পরীক্ষা করা হয় যখন input গুলি বৈধ হয় Negative test র ক্ষেত্রে যখন অবৈধ ইনপুট বা অপ্রত্যাশিত ইনপুট দেওয়া হয় তখন প্রোগ্রামটি কেমন সুদৃশ্য আচরণ করে তা পরীক্ষা করে দেখুন সফ্টওয়্যারটি প্রচুর পরিমাণে test case গুলি ব্যবহার করে test করা হয় যা কিছু পরীক্ষার কৌশলের ভিত্তিতে ডিজাইন করা হয়েছে আমরা অনেক test র কৌশল দেখব অনেকগুলি black box কৌশল এবং অনেকগুলি white box কৌশল এবং এই test case গুলি ডিজাইন করা সমস্ত test case গুলির সেটটিকে test suite বলা হয় যা সাধারণত ব্যবহৃত হয় এমন পরিভাষা আসুন একটি উদাহরণ test case দেখুন আমাদের বলুন যে আমাদের লাইব্রেরি সফটওয়্যার রয়েছে এবং আমরা বইয়ের রিটার্নের জন্য একটি test case লেখার চেষ্টা করছি লাইব্রেরির উদাহরণটি গ্রহণ করা হয়েছে কারণ প্রত্যেকে এই জাতীয় সফট্ওয়ারের সাথে পরিচিত আমরা বই নিয়েছি এবং তারা এটি ফেরত দেওয়ার চেষ্টা করছে তো test caseটি কী হবে এখানে test র ক্ষেত্রে আমরা test case র অবস্থা লিখি সফ্টওয়্যারটির অবস্থা হল বইটি তৈরি করা হয়েছে সদস্য রেকর্ড তৈরি করা হয়েছে এবং তারপরে বইটি সদস্যকে দেওয়া হয়েছে সুতরাং এটি এমন একটি অবস্থা যেখানে input data test data প্রয়োগ করতে হয় এবং test data টি হল 2 সপ্তাহের জন্য পুনর্নবীকরণের অনুরোধ এবং তারপরে output টি হল output টি পর্যবেক্ষণ করুন যা স্বজ্ঞাত যে বইটি পুনর্নবীকরণ হয়েছে কিনা Test case নথিভুক্ত করার জন্য অনেক নির্ধারিত ফর্ম্যাট রয়েছে সুতরাং আমরা কেবল একটি triplet নিয়ে আলোচনা করেছি যা কোনও test case বর্ণনা করার জন্য খুব কম ছিল তবে test case রেকর্ড করার জন্য এখানে আরও বিস্তৃত বিন্যাসটি দেখুন উদাহরণস্বরূপ test case নম্বর লিখুন test case এর লেখক test র উদ্দেশ্য input গুলি প্রয়োগ করা হয় এমন অবস্থায় থাকা শর্তটি test র input ফলাফলগুলি কী কী এবং তারপরে একটি পরবর্তী শর্ত কী test শেষ হওয়ার পরে প্রোগ্রামের স্থিতি কী হবে এবং তারপরে test সম্পাদনের তারিখ যে ব্যক্তি পরিচালনা করছেন Test র ফলাফল সফল বা ব্যর্থ এবং যদি ব্যর্থ হয় ব্যর্থতার বিবরণগুলি কী আসলে কী ঘটেছিল এবং তারপরে স্থির স্থিতি কী যা একবার এটি বিকাশকারীকে দেওয়া হয় তারা এটি ঠিক করার চেষ্টা করবে এবং তারা স্থিতি স্থির করবে এখন টেস্ট দলে পরীক্ষকদের বিভিন্ন বিভাগ রয়েছে যারা বিভিন্ন ক্রিয়াকলাপ করেন এখন আসুন দেখে নেওয়া যাক কী ধরণের পরীক্ষকরা সেখানে থাকতে পারেন উদাহরণস্বরূপ আমাদের test case র planning থাকতে পারে যার জন্য আমাদের খুব অভিজ্ঞ পরীক্ষক প্রয়োজন Test র পরিস্থিতি এবং test case র design আপনি যে test র দৃশ্যটি দেখতে পাচ্ছেন তা হল একটি test case টির উচ্চ স্তরের বিবরণ যেখানে একটি test case হল আসল test case যেখানে আমরা সমস্ত বিবরণ লিখি যেমন input data ঠিক কী কী অবস্থা ইত্যাদি এখন আমরা সেই টেমপ্লেটটি পূরণ করি যা কেবলমাত্র আমরা পূর্ববর্তী স্লাইডটিতে দেখিয়েছি এখানে test case design র জন্যও আমাদের অভিজ্ঞ এবং যোগ্য লোকের প্রয়োজন Test সম্পাদনের জন্য প্রকৃতপক্ষে test case নেওয়া এবং manually প্রথমবার সম্পাদন করা দ্বিতীয়বার অবশ্যই আমরা রেকর্ড করতে এবং পুনরায় চালাতে পারি সুতরাং প্রথমবারের মতো অর্ধ অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ ব্যক্তিরা input টি দিতে পারে সফ্টওয়্যারটিকে একটি নির্দিষ্ট অবস্থায় input দিতে এবং সফ্টওয়্যারটি প্রত্যাশা অনুযায়ী আচরণ করছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারে Test র ফলাফল বিশ্লেষণ সুতরাং এটির জন্যও অভিজ্ঞ ব্যক্তির দরকার যা পরীক্ষার সময় সত্যই ঘটেছিল এটা কি একটি ব্যর্থতা ছিল এবং তারপরে test র সরঞ্জাম সহায়তা সুতরাং যদি test সরঞ্জামগুলি সেগুলি সমর্থন করে যদি আমাদের অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন হয় এবং কেবল এগুলিই নয় আমাদের উদাহরণস্বরূপ বাইরের ব্যক্তির প্রয়োজন হতে পারে usability test র জন্য ব্যবহারকারী এবং এ জাতীয় শিল্প বিশেষজ্ঞও তবে একটি প্রাথমিক প্রশ্ন যা আমাদের আরও এগিয়ে যাওয়ার আগে এই মুহুর্তে উত্তর দেওয়া প্রয়োজন তা হল কেন test case গুলি design করা হয়েছে test র ক্ষেত্রে random input র তুলনায় কী সুবিধা কেন random input গুলি 10000 মান দেয় না যা আরও বেশি সময় কার্যকর হবে এক ঘন্টার মধ্যে আমরা 1000 ইনপুট দিতে পারি আমরা 5 টি ভিন্ন পরীক্ষককে ইনপুট দিতে বলব তাহলে কেন আমাদের test case গুলি ডিজাইন করতে হবে উত্তরটি হল আমরা 10000 টি random ইনপুট দিয়ে পরীক্ষা করেও আমরা এটি ভালভাবে পরীক্ষা নাও করতে পারি মূল কারণ হল random input গুলির মধ্যে অনেকগুলি একই ধরণের বাগ test করার চেষ্টা করতে পারে বা তারা একই ধরণের প্রোগ্রাম উপাদানগুলিকে ঢাকা রাখতে পারে Test case গুলি কার্যকর নাও হতে পারে সুতরাং আমরা কেবল এটুকু বলছি যে 10000 টি random ভাবে উৎপন্ন test case গুলির সাথে test করেছি যার অর্থ খুব বেশি নয় কেবল উদাহরণ দেওয়ার জন্য আমরা এটি একটি ছোট প্রোগ্রামের সাথে দেখাবো সর্বাধিক দুটি সংখ্যার x এবং y খুব ছোট প্রোগ্রাম মাত্র দুটি লাইন সন্ধান করব যদি x yএর চেয়ে বড় হয় max x এর সমান অন্যথায় max x এর সমান প্রোগ্রামার এটি লিখেছিল তবে বাগটি এখানে লেখা উচিত ছিল max y এর সমান অন্যথায় max y এর সমান তবে তারপরে যে test case দিয়ে এটি পরীক্ষা করা হয়েছিল তা দেখতে দিন সুতরাং কেউ 3 2 4 3 5 1 ইত্যাদি দিয়ে পরীক্ষা করেছে শত শত test case যেখানে ব্যবহৃত হয়েছে কিন্তু তা এই বাগটিকে প্রকাশ করে না কারণ প্রতিবার কেবল একটি statement কার্যকর হয়েছে অন্য বিবৃতিটি এমনকি কার্যকরও হয় নি সুতরাং কেবলমাত্র আমরা বলেছি যে আমরা 1000 টি test case নিয়ে পরীক্ষা করেছি এবং প্রতিটি সময় x y এর চেয়ে বড় এটা বাগটিকে প্রকাশ করে না যদিও মাত্র দুটি পরীক্ষার ক্ষেত্রে এই বিবৃতিগুলির একটির মধ্যে থেকে একটি বাগ বেরিয়ে আসতে পারে অন্য একটি প্রাথমিক ধারণা যা আমরা বিভিন্ন test র কৌশল এবং test case র design দেখার আগে আলোচনা করব তা হল একটি পরীক্ষা পরিকল্পনা পরীক্ষা শুরু হওয়ার আগে একটি test plan তৈরি করা হয় সুতরাং একটি test plan এ কী রয়েছে একটি test plan হল কী কী বৈশিষ্ট্য পরীক্ষা করতে হবে কী কী বৈশিষ্ট্য পরীক্ষা করা উচিত নয় হয়তো একটি নির্দিষ্ট release র জন্য হতে পারে আমরা কিছু বৈশিষ্ট্য প্রকাশের পরিকল্পনা করছি না সেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তারপরে গ্রাহকের কাছে প্রকাশের পরিকল্পনা নেই সুতরাং আমাদের এটি পরীক্ষা করার দরকার নেই বিভিন্ন পরীক্ষার কৌশল কি কি যেগুলো নিয়োগ করা হবে তাই black box testing এ কি আমরা equivalence testing boundary value testing condition testing এবং combinatorial testing ইত্যাদি ইত্যাদি করি সুতরাং আমরা কী কী বিভিন্ন ধরণের testing কৌশলগুলি ব্যবহার করব এবং test স্থগিতকরণ এবং নির্ণায়ক সুতরাং এখানে এটি মূলত একটি থামার নির্ণায়ক সুতরাং আমরা যদি বলি যে কিছু মূল বৈশিষ্ট্য যদি কাজ করছে না তবে আমরা এটি আর পরীক্ষা করে দেখি না অন্যান্য কার্যকারিতা পরীক্ষা করার আগে আমরা কেবল এটি মূল কার্যকারিতা ঠিক করার জন্য এটি বিকাশকারীকে দিয়ে থাকি এবং পরীক্ষার প্রচেষ্টার অনুমান রয়েছে এবং কত দিন পরীক্ষার প্রত্যাশা রয়েছে তা পরীক্ষার সময়সূচীতেও রয়েছে সুতরাং এটি একটি সাধারণ test plan যা পরীক্ষা শুরুর আগে তৈরি করা হয় এখন আসুন test case গুলির নকশাটি দেখি সুতরাং test case গুলি ডিজাইনের ক্ষেত্রে একটি জিনিস পরিষ্কার যে যতদূর সম্ভব বিভিন্ন test case গুলি বিভিন্ন ধরণের বাগগুলি সনাক্ত করার লক্ষ্যে লক্ষ্য রাখে কারণ কয়েকশটি test case একই বাগ সনাক্ত করার চেষ্টা করা প্রচেষ্টা ব্যর্থ হবে উপস্থিত অন্যান্য ধরণের বাগগুলি প্রকাশের ক্ষেত্রে তারা খুব বেশি অর্জন করতে পারে না সুতরাং আমাদের অনেক test র কৌশল থাকবে প্রতিটি কৌশল আসলে একটি বাগ ফিল্টার এবং আমাদের অনেকগুলি এই কৌশলের প্রয়োজন সুতরাং test planning র সময় আমরা সিদ্ধান্ত নিই যে কোন ধরণের পরীক্ষা করা উচিত কোন কৌশল প্রয়োগ করা উচিত প্রতিটি কৌশলটির জন্য কতটা প্রচেষ্টা দেওয়া হবে সুতরাং আমরা equivalence tests গুলি 100 ঘন্টা এবং তারপরে শর্ত পরীক্ষা 5 ঘন্টা দেখি বা এটি বিপরীত Equivalence test টি পাঁচ ঘন্টা এবং শর্ত পরীক্ষা করে 100 ঘন্টা দেবে সুতরাং কোন কৌশলটি মোতায়েন করা হয় তা কেবল নয় পরীক্ষার সময় আমরা সেই কৌশলটিকে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে বা কতটা সময় দেই এবং তারপরে black box পরীক্ষার জন্য আমরা ব্যবহার ভিত্তিক testing ব্যবহার করি যা গ্রাহক আসলে কীভাবে ব্যবহার করে তার উপর ভিত্তি করে তাহলে কিছু বৈশিষ্ট্যগুলির ব্যবহার গ্রাহক খুব বেশি ব্যবহার করেন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি এত বেশি না সুতরাং ব্যবহারকারীরা কি ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করেন তার অনুপাতে কি আমরা পরীক্ষা করব প্রকৃতপক্ষে এটা একটা ভাল ধারণা যে বৈশিষ্ট্যটি ব্যবহারকারীরা যত বেশি ব্যবহার করেন সেটাতে ততটুকু প্রচেষ্টা করা প্রয়োজন কিছু বৈশিষ্ট্য খুব বেশি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ একটি লাইব্রেরি সফট্ওয়ারে বইয়ের issue এবং বই ফেরত এমন বৈশিষ্ট্য যা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় তবে একটি বই হারিয়ে যাওয়ার রিপোর্ট এই বৈশিষ্ট্যটি এত বেশি ব্যবহার করা যেতে পারে না হারিয়ে যাওয়া কোনও বইয়ের প্রতিবেদন বইয়ের issue এবং বইয়ের ফেরতের তুলনায় তেমন ব্যবহার করা যেতে পারে না এখানে ধারণাটি হল বইয়ের issue এবং বইটির ফেরত বৈশিষ্ট্যগুলি যদি এখানে ছোটখাটো সমস্যা থাকে তবে বাগগুলি উপস্থিত থাকে এটি ব্যবহারকারীরা লক্ষ্য করবেন তবে বইটির হারিয়ে যাওয়া বৈশিষ্ট্যটি খুব কম ব্যবহৃত হয় এবং যদি সেখানে কয়েকটি সমস্যা থাকে তবে তা অবিলম্বে নজরে নাও পড়তে পারে সুতরাং test র পরিকল্পনা করার সময় ব্যবহার ভিত্তিক test করা একটি বিষয় হিসাবে বিবেচনা করা উচিত এবং তারপরে white box র পরীক্ষা যা black box test র পরে করা হয় সুতরাং এটি আমরা black box test র ফলাফলের দ্বারা পরিচালিত হতে পারি সুতরাং black box test র ফলাফল দ্বারা পরিচালিত দ্বারা আপনি কী বোঝাতে চাইছেন Black box পরীক্ষার সময় আমরা সফটওয়্যারগুলিতে বাগ রয়েছে এমন নির্দিষ্ট উপাদানগুলি খুঁজে পেতে পারি নির্দিষ্ট ধরণের বৈশিষ্ট্য এবং তারপরে white box পরীক্ষায় আমরা সেই বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করতে আরও বেশি সময় ব্যয় করতে পারি যা বাগগুলি দেখায় কারণ একটি খুব অদ্ভুত জিনিস বাগগুলি গুচ্ছ হিসাবে ঘটে কিছু অংশে যদি আপনি বাগগুলি সনাক্ত করেন তবে সেখানে আরও বাগ থাকবে তারা গোষ্ঠীতে বাস করে প্রচুর বাগ সেখানে বাস করবে তুলনামূলকভাবে খুব কম বাগের যে অংশগুলি প্রতিবেদন করা হচ্ছে সেখানে সন্ধান করার মতো কম বাগ রয়েছে এখন এর ভিত্তিতে আমাকে কেবল এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে দিন যে আমাদের পাস করা data ইঙ্গিত দেয় যে পর্যালোচনাগুলি বিদ্যমান বাগগুলির প্রায় 10 শতাংশ সনাক্ত করে আমি বলছি এটি বাস্তব পরিস্থিতি নয় পর্যালোচনাগুলি বাগের প্রায় 10 শতাংশ সনাক্ত করেছে Unit testing বাগের প্রায় 40 শতাংশ উন্মুক্ত করে integration প্রায় 25 শতাংশ system testing 15 শতাংশ এবং গ্রাহকরা অবশেষে যখন সফ্টওয়্যারটি যখন তাদের কাছে স্থানান্তরিত করা হয়েছিল তখন তারা 10 শতাংশ রিপোর্ট করেছিল সুতরাং এটি এমন কোনও সংস্থার ডেটা যা তার গ্রাহকদের কাছে সফ্টওয়্যার প্রেরণ করে 30 বা 40 টি সফ্টওয়্যার হতে পারে যা এটি প্রেরণ করেছে তার উপর ভিত্তি করে এই data সংগ্রহ করেছে এই কৌশলটির প্রতিটির দ্বারা কী পরিমাণ বাগগুলি প্রকাশিত হচ্ছে সুতরাং সংস্থা বা test manager কীভাবে পরীক্ষার প্রচেষ্টাটির পরিকল্পনা করবেন উত্তরটি খুব কঠিন নয় যেহেতু unit testing র ফলে বাগের সংখ্যা আরও বেশি প্রকাশিত হচ্ছে এটি একটি খুব কার্যকর কৌশল এবং তাই আমাদের পর্যালোচনা বলার জন্য সিস্টেম টেস্টিং এর তুলনায় unit testing র জন্য আরও বেশি সময় ব্যয় করা উচিত এটি যদি ডেটা হয় তবে তা বাস্তব তথ্য নয় একটি অনুমানের তথ্য একটি বাস্তব data পর্যালোচনায় আসলে প্রচুর বাগ প্রকাশ করে এখন আসুন আমরা আরও একটি পরীক্ষা করে দেখি একটি test planning যা আমরা অনেক পরীক্ষার কৌশল হিসাবে ব্যবহার করছি সুতরাং কৌশল 1 যা equivalence partitioning boundary value এবং হয়তো condition testing হতে পারে সুতরাং প্রথমটি সমস্যাগুলির 50 শতাংশ দ্বিতীয়টি 30 শতাংশ তৃতীয়টি 10 শতাংশ সনাক্ত করেছে সুতরাং আমরা কীভাবে পরীক্ষার প্রচেষ্টাটির পরিকল্পনা করব এখানেও উত্তরটি সহজ যদি পরীক্ষা কৌশল 1 কার্যকর হয় তবে আমাদের এটি ভালভাবে করা উচিত তাহলে প্রথমত এটির টেস্ট টেকনিকের জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত এবং দ্বিতীয়তঃ তারপরে আমাদের টেস্ট টেকনিকের জন্য সময় কাটাতে হবে এবং শেষ অবধি টেস্ট টেকনিকের ক্ষেত্রে খুব কম সময় দেওয়া উচিত এটি আরেকটি তথ্য যা ব্ল্যাক বাক্স পরীক্ষা করার সময় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন module এ বিভিন্ন বাগ বিষয়বস্তু রয়েছে মডিউল 1 এ মডিউল 3 এর তুলনায় অনেক বেশি বাগ ছিল তবে মডিউল 6 এ সর্বাধিক সংখ্যক বাগ রয়েছে তাহলে আমরা কীভাবে white box testing করব সুতরাং আমাদের আরও অনেক পুঙ্খানুপুঙ্খভাবে এটি করতে হবে এবং আমরা যখন সফ্টওয়্যার প্রকাশ করেছি তখন এই পরিস্থিতি দেখা দিতে পারে এবং তারপরে আমরা সেই সফ্টওয়্যারটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করার চেষ্টা করছি সুতরাং সেখানেও আমরা একই পরিকল্পনা করতে পারি আমরা এখানে আলোচনা করার মূল কারণটি হল ত্রুটিযুক্ত ক্লাস্টারিং কয়েকটি module সাধারণত বেশিরভাগ ত্রুটি ধারণ করে এটাই পর্যবেক্ষণ কারণ কি কারণ সম্ভবত ওই module টি খুব জটিল ছিল এবং সেইজন্য বেশিরভাগ ত্রুটিগুলি ওই module এ মডিউলে রয়েছে অন্য মডিউলগুলি যেগুলি হয় সোজাসুজি সেখানে সমস্যাগুলি খুব কম রয়েছে বা একটি মডিউল খুব অভিজ্ঞ প্রোগ্রামার লিখেছেন যিনি সমস্যাটি খুব ভালভাবে বুঝতে পেরেছিলেন এবং খুব কম সমস্যা ছিল তবে first time প্রোগ্রামার দ্বারা রচিত আরও একটি মডিউল রয়েছে যা বুঝতে পারেননি কারণ না ছিল প্রোগ্রামিং ভাষার সাথে খুব একটা কথোপকথন না ছিল algorithm এর সাথে তাই এখানে প্রচুর সংখ্যক বাগ থাকবে সুতরাং ওই মডিউলটি পরীক্ষা করার জন্য আমাদের আরও বেশি সময় ব্যয় করা দরকার সমস্ত মডিউল পরীক্ষার সময় আমাদের একই রকম সময় ব্যয় করা উচিত নয় এখন আসুন আমাদের আলোচনা unit testing শুরু করি আমরা কেবল আগেই বলেছিলাম যে একটি unit এর কোডটি সম্পূর্ণ হওয়ার পরে unit testing করা হবে আমরা বলেছি যে একটি unit একটি function ও হতে পারে এটি একটি module ও হতে পারে object orientation অনুসারে এটি একটি class হতে পারে এটি component base development তৈরীর সময় একটি উপাদান হতে পারে Unit testing এ ইউনিটের কোডটি লেখা এবং compile করা মাত্রই আমরা testing কার্যক্রম শুরু করি সুতরাং compilation ত্রুটিগুলি সরানো হয়েছে syntax ত্রুটিও এখন test case designing র দিকে নজর দেওয়া শুরু করার আগে আসুন unit testing র কয়েকটি প্রাথমিক ধারণা দেখি তাহলে unit coding সম্পূর্ণ হওয়ার পরে unit testing করা হয় এবং এটি সফলভাবে compile করে তবে unit test র case গুলি কীভাবে design করতে হবে তা দেখার আগে আসুন আমরা একটি মৌলিক প্রশ্নের উত্তর দেই যা আমরা কি কেবল সিস্টেমটি ভালভাবে পরীক্ষা করতে পারি না কেন unit স্তরের test করা হয় আমরা কি আমাদের সমস্ত প্রচেষ্টা কেবল একটি ভাল system testing এ ব্যয় করতে পারি না কেন unit testing করি এবং তারপরে শেষ পর্যন্ত integration এবং system test করি এখানে উত্তরটা দেখা যাক এটি একটি উদাহরণ যেখানে আমরা আছি সেখানে বাগ রয়েছে এবং system testing র সময় ব্যর্থতার কথা জানানো হয়েছিল আসুন আমরা ধরে নিই যে unit testing এ আমরা সময় ব্যয় করি না আমরা একটি সম্পূর্ণ system testing করছি এবং প্রতিটি আমরা একটি পরীক্ষা করি এবং কেবলমাত্র একটি ব্যর্থতা খুঁজে পাই এবং তারপরে এমন কিছু বাগ রয়েছে যা ব্যর্থতার কারণ হয় এখন এই পুরো জিনিসটি দেখুন কোডটি কয়েক হাজার বা পঞ্চাশ হাজার লাইনের দীর্ঘ হতে পারে এবং বাগটি কোথায় তা খুঁজে বের করার চেষ্টা করে আমাদের দেখতে হবে Refer Slide Tie 2511 অন্যদিকে বাগটি যদি আমি unit testing করে থাকি এবং আমরা যখন বাগটি পর্যবেক্ষণ করি তখন আমাদের দেখতে খুব কম সংখ্যক কোড থাকতে পারে এবং আমরা বাগটি সহজেই সনাক্ত করতে পারি সুতরাং unit testing এটি ভাবতে পারে যে এটি testing র প্রচেষ্টা ডিবাগিং প্রচেষ্টা হ্রাস করে কারণ system testing এ একই বাগটি ধরা পড়তে পারে তবে এটি সংশোধন করা খুব ব্যয়বহুল হবে Unit testing র সময় আমরা বাগটি সহজেই স্থানীয়করণ করতে পারি কারণ পরীক্ষার কোডের লাইনগুলি system testing র তুলনায় খুব ছোট এখন unit testing এ আমরা ইউনিটগুলি বিচ্ছিন্নভাবে পরীক্ষা করি এর সত্যিকারের অর্থ হল যদি ইউনিটে কোনও ড্রাইভার বা অন্য কোনও ইউনিট কল করতে হয় এবং ফলাফল পেতে unit testing র আগে আমাদের ড্রাইভারকে স্টাবের মধ্যে লিখে দিতে হবে সুতরাং ড্রাইভার হল যা unit কে কল করে এটিকে কিছু তথ্য সরবরাহ করে এবং স্টাবটি হল সেই যাকে ইউনিটটিকে কল করতে হবে এবং তার ফলাফল তৈরি করতে অন্য unit র ফলাফল ব্যবহার করে আমরা ইউনিট পরীক্ষা শুরু করার আগে আমাদের ইউনিটটির জন্য ড্রাইভার এবং স্টাবগুলিকে লিখতে হতে পারে তাহলে আমরা এই মুহুর্তে থামব এবং আমরা পরবর্তী সেশনে এখান থেকে চালিয়ে যাব Glossary English Word Word Meaning Test data টেস্ট ডেটা পরীক্ষা তথ্য positive test case পজিটিভ টেস্ট কেস পজিটিভ পরীক্ষা ঘটনা negative test case নেগেটিভ টেস্ট কেস নেগেটিভ পরীক্ষা ঘটনা